পূর্ববর্তী বক্তৃতায় আমরা হাইজেনবার্গের দ্বারা কাইনেটিক কোয়ান্টিটির কোয়ান্টাম মেকানিকাল সূত্রটি প্রবর্তন করেছি আমরা বলেছিলাম যে যদি একটি কোয়ান্টিটি x কতগুলি সংখ্যার Cnn α সমন্বয়ে গঠিত যাদের কম্পাঙ্ক যথাক্রমে nn α সময় এর উপর নির্ভরশীল Cnn α এরমান হল einn αt তারমানে x Cnn α nn α একইভাবে অপর একটি কোয়ান্টিটি y Dnn α nn αসেখানে আমি বলেছিলাম যে x y এবং y x এর সমান নয় উদাহরণস্বরূপ আমি xএর সাথে x গুন করবো স্পষ্টতই আমরা যদি এখানে দুটির স্থান পরিবর্তন করি তবে প্রাপ্ত মান একই হবে তবে আমরা এখানে ম্যাট্রিক্সের গুণ করবো আমি এই বক্তৃতায় C এবং এর টার্মে কোয়ান্টাম শর্ত বের করাই আমাদের লক্ষ্য সুতরাং আমরা আবার করেসপন্ডেন্স প্রিন্সিপাল এর নীতির দিকে ফিরে যাব তবে তার আগে আমরা এখন সময়ের সাথে কোয়ান্টাম এবং ক্লাসিক্যাল ডোমেন এর পার্থক্য সন্ধান করবো আমরা এখন স্পষ্টভাবেই ক্লাসিক্যালি বলতে পারি যদি কোয়ান্টাম নাম্বার n এর মান খুব বড় হয় তবে d Ed n E হবে কারণ n n কিন্তু কোয়ান্টাম মেকানিক্স এর ক্ষেত্রে n এর মান খুব ছোট সুতরাং ক্লাসিক্যাল অর্থে যে কোন সমাকলকে আমরা তার পার্থক্য দ্বারা প্রতিস্থাপিত করতে পারি উদাহরণস্বরূপ বলা যেতে পারে ক্লাসিক্যাল ডোমেইন এর ক্ষেত্রে αωnαdEdnহবে কারণ n→ ∞ আবার কোয়ান্টাম ডোমেইন এর ক্ষেত্রে αddn Enα En1 বা En En α1 হবে কারণ n 1 সুতরাং এটি হলো বিশেষ পার্থক্য যখন আমরা ক্লাসিক্যাল থেকে কোয়ান্টামে রূপান্তর করব যেখানে দুটি কোয়ান্টাম নাম্বার দ্বারা পৃথক রয়েছে এখন মনে রাখতে হবে যে হাইজেনবার্গের আগে যে কোয়ান্টাম শর্তটি আমাদের ফলাফল দিয়েছে তা হলো ∫pdx nh হাইজেনবার্গ প্রথম যে কথাটি বলেছেন তা হল কখনো এটিকে ইন্ট্রিগাল ফ্রম এ রাখা যাবে না কারণ pdx nhconstant এবং আমরা জানি না এই ধ্রুবকের মান কত এটি একটি ডিফারেনশিয়াল ফর্ম দ্বারা প্রতিস্থাপন করা উচিত এবং তাই ddn∫pdxh এবং একবার এটিকে ইন্ট্রিগেট করলে ধ্রুবকের মান কি পাওয়া যেতে পারে কোয়ান্টাম মেকানিক্সের অর্থে ∫pdxn ∫pdxn 1h তিনি প্রথমে কোয়ান্টামের এই শর্তটি প্রতিস্থাপন করেন এবং এখন আমরা C এবং এর পরিপ্রেক্ষিতে কোয়ান্টাম শর্ত অর্জন করতে চলেছি সুতরাং এখন এটি করা যাক সুতরাং যখন আমরা n→ ∞লিমিটে pdx এরমান লিখতে যাবো আমরা পুনরায় করেসপন্ডেন্স নীতি ব্যবহার করব আমি এক্ষেত্রে n এর অসীম মানের জন্য কিছু ফলাফল পাব এবং তারপরে তৎক্ষণাৎ তাদের কোয়ান্টাম মেকানিক্সের ভাষায় অনুবাদ করব এটি হলো হাইজেনবার্গের নীতি যা করেসপন্ডেন্স নীতির উপর ভিত্তি করে তৈরি হয়েছে সুতরাং ∫pdx m∫v2dt এটি হলো অ্যাকশন এর মান সুতরাং এখন n→ ∞ লিমিটে আমরা এদিকে মূল্যায়ন করি x Ceiαωntযেটি n তম স্তরের n এর উপর নির্ভর করে এবং v iαCeiαωnt তাহলে v2tiαCωiβCωeiαβωnt এবং ইন্ট্রিগেশন করে পাই 0Tv2tdt αβCC2n0Teiαβntdt তোমাদের এখন এটি আমি মনে করিয়ে দি যে T 2πω n তম কক্ষের পর্যায়কাল সুতরাং এখান থেকে পাই 0TeiαβntdtT যখন α β এবং 0Teiαβntdt0 যখন α β এটি একটি সময়কাল যখন α β বা β α তখন মান 1 এর সমান সুতরাং 0Tv2tdt 22CC αT এখন কে αদ্বারা স্থানান্তরিত করে পাই 0Tv2tdt2πm22CC α এটিই হলো ক্লাসিক্যাল ফলাফল সুতরাং n → ∞লিমিটে ∫pdx 2πm22CC α এখন আমরা এই ক্লাসিক্যাল ফলাফল টি কে কোয়ান্টামে স্থানান্তরিত করতে চাই এক্ষেত্রে ddn∫pdxh সুতরাং 2πmddn22CC αh এখন আমরা করেসপন্ডেন্স নীতিটি ব্যবহার করতে চলেছি আমরা পেয়েছি 2πmddn22CC αh যখন আমরা কোয়ান্টাম মেকানিক্স এর সাহায্যে কোন কিছু করি এর অর্থ কী মনে রাখতে হবে Cএবং সমস্ত টার্ম n তম স্তরের জন্য সুতরাং n তম স্তরের জন্য আমরা যদি সমস্ত নম্বর গুলি কে আলাদাভাবে লিখি আমরা পাব C Cnn α এবং C α Cn αm Cn αm আমরা আগের বক্তৃতায় এটি করেছি আমি নিতে যাচ্ছি αωnnn α সুতরাং এখন আমরা লিখতে পারি 2πmddnnn α 2h মনে রাখতে হবে আমরা কিভাবে ddn কে কোয়ান্টাম মেকানিক্সে ব্যবহার করেছিলাম এখন আমরা লিখতে পারি 2πmddnnn α 2h এবং এটি এর পার্থক্য ছাড়া কিছুই নয় সুতরাং লেখা যায় 2πmnαn

2hযেখানে এর মান ∞ থেকে এখন আমরা পুনরায় কোয়ান্টাম কন্ডিশনটি লিখি 2πmα ∞nαn

2h আমি এটিকে আরো ভালো করে লিখতে পারি 2πmα ∞nαn

2nn αh এখন আমি দ্বিতীয় টার্মকে করতে চলেছি এখন কে α দিযে স্থানান্তর করে পাই β∞ ∞

2nβn সুতরাং কোয়ান্টাম কন্ডিশনটি হল 4πmα ∞nαn

2h সুতরাং এখন আমাদের কাছে সমস্ত C ns এবংs রয়েছে এবং এদেরকে স্থানান্তরিত করার জন্য কোয়ান্টাম কন্ডিশন রয়েছে এখন আমাদের কেবলমাত্র কন্ডিশন ব্যবহার করতে হবে C এবংবার করার জন্য যেটি আমরা পরের লেকচারে করবো